হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা মডিউল 17 নিয়ে আলোচনা করছি এবং কম্পিউটার গ্রাফিক্স II নিয়ে বিস্তারিত শিখছি শেষ ক্লাসে আমরা এই সারফেস মডেল গুলো সম্পর্কে একটা ধারণা এবং তাদের গঠন পাওয়ার চেষ্টা করেছি বিশেষভাবে CAD সফটওয়্যার পৃষ্ঠতল গুলো তৈরীর জন্য দুটো প্রাথমিক পদ্ধতি ব্যবহার করে প্রথমটা কার্ভ গুলোর গঠন দিয়ে শুরু হয় যেটা দিয়ে তারপরে 3D পৃষ্ঠতল গুলো চারিদিকে টানা হয় বা জাল বিস্তার করে দ্বিতীয়টা হলো পৃষ্ঠতলের পোল গুলো এবং কন্ট্রোল বিন্দুগুলো কারসাজির মাধ্যমে পৃষ্ঠতলের সরাসরি গঠন এবং এর গণনা সংক্রান্ত একটা সুবিধা আছে যখন লোকেরা এই কম্পিউটার গুলো ব্যবহার করে এটা শুরু করে অথবা প্যাকেজ গুলো ব্যবহার করার চেষ্টা করে দ্বিতীয় পদ্ধতিটা সবথেকে বেশি শক্তিশালী কারণ তোমাদের আলাদা আলাদা বিচ্ছিন্ন বিন্দুগুলো থাকবে এবং যেগুলো দিয়ে তোমরা বিভিন্ন প্রকারের কার্ভ গুলো ব্যবহার করে পৃষ্ঠতল গুলো গঠন করার চেষ্টা করবে এবং শেষ ক্লাসগুলোতে আমরা একটা জিনিস যেটা দেখার চেষ্টা করেছি যদি এটা একটা সমতল পৃষ্ঠ হয় যদি তোমাদের সমস্ত ডাটা পয়েন্ট গুলো একটা তলে অবস্থিত হয় সহজতম উপায় হলো এই বিন্দুগুলো দিয়ে রেখাগুলো গঠনের চেষ্টা করা এবং সেটার সমান্তরালে অন্য রেখাগুলো আঁকা এই উপায়ে কেউ সত্যি সত্যিই একটা পৃষ্ঠতল গঠন করতে পারে এবং যদি আমরা এটাকে প্যারামিটার আকারে লিখি তবে প্রকৃতপক্ষে তোমাদের কম্পিউটার সফটওয়্যার পটভূমিকা থেকে বা পেছন থেকে সেই উপায়ে কাজ করবে এটা আলাদা আলাদা বিচ্ছিন্ন বিন্দুগুলোকে নেবে এগুলোকে ইন্টারপোলেট করার চেষ্টা করবে এবং পৃষ্ঠতলগুলো গঠন করবে এবং একটা প্যারামেট্রিক আকার যদি তোমার P 0 P 1 এবং P 2 বিন্দু থাকে সম্ভবত যেকোনো নতুন বিন্দু P তোমাদের P 0 বিন্দু সাপেক্ষে কেউ গঠন করতে পারে P 0 এর সঙ্গে P 1 এর পার্থক্য এবং P 0 এর সঙ্গে P 2 এর পার্থক্য সুতরাং P 0 কে আমরা একটা রেফারেন্স বিন্দু হিসাবে নেবো অন্য বিন্দুগুলো হলো P 1 P 2 সুতরাং আমরা সব সময় একটা সমতল পৃষ্ঠ গঠন করতে পারি যেটা এই তিনটে বিন্দুগুলো দিয়ে যাবে চারটে বিন্দু হলো অতিরিক্ত তথ্য কিন্তু তিনটে বিন্দু একটা তল দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং পৃষ্ঠতলের সঙ্গে নর্মাল এর ক্ষেত্রে এটা প্রয়োজনীয় নয় যে সমস্ত বিন্দুগুলো এই x তলে অথবা y তলে থাকবে কিন্তু এটা বিভিন্ন তলগুলোতে থাকতে পারে সুতরাং x y z মারফত বিভিন্ন প্রকারের অঞ্চল আমরা অতিক্রম করতে পারি একটা তল এবং একটা পৃষ্ঠতলের নর্মাল যখন তোমরা গঠনের চেষ্টা করো এটা তোমাদের P 1 P 0 বিন্দুগুলোকে P 2 P 0 বিন্দু গুলোর সঙ্গে ক্রস গুণন এবং তাদের নর্ম গুলো মারফত দেওয়া হয় সুতরাং কম্পিউটার স্তরে এটা যা করে তা হল যখন তুমি একটা সফটওয়্যারে ক্লিক করো যেমন এই বিন্দু এই বিন্দু আরেকটা বিন্দু নাও এটা এই সমস্ত বিন্দু গুলোকে নেয় এবং তোমার সফটওয়্যার সেই বিন্দু গুলোর মধ্যে এই ইন্টারপোলেশন করার চেষ্টা করে একটা পৃষ্ঠতল রাখার চেষ্টা করে এই পৃষ্ঠতলটা সমতল হতে পারে অথবা এটা কার্ভযুক্ত হতে পারে কার্ভযুক্ত পৃষ্ঠতল গঠন খানিকটা জটিল এবং তোমাদের সমতল পৃষ্ঠ গঠনের তুলনায় কঠিন এবং যখন আমরা এই কার্ভযুক্ত পৃষ্ঠতল ইন্টারপোলেশন গুলো সম্পর্কে শিখব অতিরিক্ত ধারণা গুলো যেমন বেজিয়ার কার্ভগুলো কুন এর পৃষ্ঠতল এবং অন্যান্য বিষয়গুলো আসবে যদি এটা একটা সমতল পৃষ্ঠ হয় এটা খুবই সোজাসুজি প্রক্রিয়া হবে পৃষ্ঠতল গুলো গঠনের আরেকটা উপায় হলো এটা স্থানীয়ভাবে সমতল পৃষ্ঠের মতন দেখায় এদেরকে রুল করা পৃষ্ঠতল বলে উদাহরণ হিসেবে ধরা যাক ত্রিমাত্রিক দেশে আমার কোনো একটা কার্ভ আছে একইভাবে আমার আরেকটা কার্ভ আছে এই কার্ভ গুলো সমান্তরাল হতে পারে সমান্তরাল নাও হতে পারে তারা একে অপরের সঙ্গে অফসেট ও হতে পারে সেক্ষেত্রে সহজতম বিষয় যেটা কেউ করতে পারে সেটা হল প্রত্যেকটা বিন্দু যুক্ত করতে পারে সম্ভবত এই বিন্দুগুলো নিতে পারে এগুলোকে একটা রেখার দ্বারা যুক্ত করার জন্য একইভাবে আরেকটা বিন্দু নাও এটাকে একটা রেখা দ্বারা যুক্ত করার জন্য একইভাবে আরেকটা বিন্দু নাও এটাকে একটা রেখা দ্বারা যুক্ত করার জন্য এবং এরকম চালিয়ে যাও যদি আমরা সেই প্রকারের বস্তু গঠন করতে চাই এগুলো হলো যাকে আমরা রুল করা পৃষ্ঠতল বলেছি এই কার্ভগুলো ইচ্ছামতও হতে পারে উদাহরণ হিসেবে আমাদের একটা সরলরেখা আরেকটা কার্ভ হতে পারে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমগ্র সরলরেখাটাকে n সংখ্যক সমান ভাগে বিভক্ত করতে একইভাবে অন্য কার্ভকেও আমরা n সংখ্যক সমান ভাগে বিভক্ত করতে চলেছি তারপর এই প্রত্যেকটা বিষয়গুলোকে যুক্ত করো সেটা একটা রুল করা পৃষ্ঠতলের দিকে দেখার একটা সরলতম উপায় প্রকাশ করে এবং যখন তোমরা এই রুল করা পৃষ্ঠতল করো আমাদের যে রুল গুলো থাকে সেগুলো সব সময় সরলরেখা হয় সুতরাং দুটো স্পেস কার্ভ অথবা রেল যুক্ত করে একটা রুল করা পৃষ্ঠতল গঠিত হয়েছে যেটা ট্রেন গুলোতে আরো বেশি মানানসই যে রেলগুলো তোমরা একটা সরলরেখা রুলিং অথবা জেনারেটর দিয়ে পেয়েছো যদি দুটো কার্ভ F অফ u এর দ্বারা চিহ্নিত হয় G অফ u এর একটা প্যারামেট্রিক পরিবর্তন তোমরা এই u প্যারামিটারটাকে সময়ের একটা অপেক্ষক ও ভাবতে পারো সময়টা দিয়ে সেই বিন্দু যেটা এক স্থান থেকে আরেক স্থানে কার্ভ বরাবর যাচ্ছে তার অবস্থান অথবা হয়তো তুমি এরকম কিছু একটা সংজ্ঞায়িত করছো যে এটাকে একটা নির্দিষ্ট পৃষ্ঠ তল বরাবর যেতে হবে যেমন একটা কার্ভযুক্ত পৃষ্ঠতল হয়তো এটা একটা গোলকের উপর দিয়ে গড়িয়ে চলেছে এটা একটা এলিপসয়েড এর উপর দিয়ে গড়িয়ে চলেছে এবং প্রভৃতি সুতরাং সেই প্যারামেট্রিক পরিবর্তন হলো u এবং সেই প্যারামেট্রিক পরিবর্তনে আমরা কার্ভের মতন কিছু একটা সংজ্ঞায়িত করছি এবং আরেকটা কার্ভ হল G অফ u তাহলে সেই কম্পিউটারের পেছনে প্যারামেট্রিক সমীকরণ যা এটা করবে তা হলো তোমরা সেগুলোর মধ্যে যে কোন বিন্দু গঠন করবে কোনো একটা ব্লেন্ড করা অপেক্ষক হিসাবে যেমন 1 বিয়োগ nu গুণ G অফ u যোগ nu গুণ F অফ u নির্ভর করে কত দূরত্ব তুমি প্রকৃতপক্ষে দেখতে চাইছো যেমন খানিকটা F অফ u এবং G অফ u এর মধ্যে দূরত্ব যদি আমরা nu এর সাপেক্ষে একটা ভগ্নাংশ প্রকাশ করি এইদিকে 50 শতাংশ বাকি 50 শতাংশ ঐদিকে অথবা 40 শতাংশ এইদিকে 60 শতাংশ ঐদিকে সত্যি সত্যিই এই দুটো কার্ভকে একটা রেখা দ্বারা যুক্ত করে ম্যাপ করার জন্য এবং একটা রুল করা পৃষ্ঠতল গঠন করার চেষ্টার জন্য সেই প্রকারের গুরুত্ব আমরা প্রয়োগ করবো সুতরাং সমস্ত উদ্দেশ্যটা পেছনের দিকে এই উপায়ে চলছে তোমরা রেখাগুলো নিয়েছো তোমরা মসৃণভাবে এই কার্ভগুলো দিয়ে অতিক্রান্ত একটা পৃষ্ঠতল গঠন করার চেষ্টা করছো উদাহরণ হিসেবে আমাদের কম্পিউটার স্ক্রিন এ ঠিক এখন আমরা হয়তো ঐ নির্দিষ্ট আকারের একটা কার্ভ পেয়েছি এবং হয়তো সেখানে এই প্রান্তে আরেকটা রেখা আছে ধরা যাক এটা হল প্রান্ত খানিকটা সেটার মতন এখন যদি আমি সত্যিই দ্বিমাত্রিক স্তরে সেটার মধ্যে পৃষ্ঠতলটা রাখতে চাই তাহলে কম্পিউটার কিভাবে করবে একটা সহজতম উপায় হল এটা এই ডাটা পয়েন্ট গুলোকে পিক্সেল স্তরে নেবে ইন্টারপোলেট করার চেষ্টা করবো কিভাবে আমি সত্যি সত্যি এই ডাটা পয়েন্ট ঐ ডাটা পয়েন্ট যুক্ত করবো সুতরাং এটা একের পর এক এটা গঠন করবে এবং নির্দিষ্ট প্রকারের রং গুলো দিয়ে এটা পূরণ করবে একই জিনিস ঘটবে যখন তোমরা একটা অটোমোবাইল তৈরি করতে যাবে অথবা হয়তো একটা পেন বা যে কোনো প্রকারের পৃষ্ঠতল আমাদের জন্য চাক্ষুষ ভাবে আমরা একটা কার্ভের মতন অনুভব করি অথবা পৃষ্ঠতলটাকে সেই দিকে যেতে হয় কিন্তু সেই মেশিন কে আমরা কিভাবে শেখাবো যে এই কার্ভটাকে সেই দিকে যেতে হবে অথবা যখন তোমরা এটাকে মেশিনিং করছো এটাকে সেই প্রকারের পৃষ্ঠতল দিয়ে যেতে হবে সুতরাং সেখানে একটা জ্যামিতিক সম্পর্ক থাকা উচিত আমাদের এই মেশিনগুলোকে অথবা সেই কম্পিউটারকে সেটা শেখাতে হবে এবং যেকোনো সারফেস মডেলের সম্পূর্ণ লক্ষ্য হলো একটা পৃষ্ঠতল গঠনের সাপেক্ষে কেউ আনুমানিকভাবে সবথেকে ভালো যা পেতে পারে সেটা সুতরাং ত্রিমাত্রিক দেশে আমাদের যে কার্ভ গুলো আছে তার উপর ভিত্তি করে আমরা এই রেখা গুলোকে যুক্ত একটা পৃষ্ঠতল গঠনের অবস্থায় ছিলাম এবং সেই প্রকারের পৃষ্ঠতল গুলোকে আমরা রুল করা পৃষ্ঠতল বলেছিলাম সুতরাং কতগুলো ডাটা পয়েন্ট আমরা গঠন করতে চাই তার ওপর নির্ভর করে একটা বিশেষ অভিমুখে তৈরি করে বা গিয়ে কেউ একটা রৈখিক ইন্টারপোলেশন পেতে পারে একটা সহজতম উপায় হলো এই রেখাটাকে উভয় দিকে সমান সংখ্যক অংশে বিভক্ত করা এবং নির্দিষ্ট একটা তীর চিহ্নের অভিমুখ দেখানো এবং সেই পৃষ্ঠতল গুলো বরাবর লফট করার চেষ্টা করা যদি আমরা সেটা করি আমরা সেগুলোকে লফট হওয়া পৃষ্ঠতল বলবো রুল করা পৃষ্ঠতলগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন নয় যে তোমরা দুদিকেই সমান সংখ্যক বিন্দু পাবে কিন্তু সাধারণত লফট হওয়া পৃষ্ঠতল গুলোর ক্ষেত্রে তোমরা এই কার্ভের দুদিকে এটাকে সমান সংখ্যক বিন্দুতে ভাগ করো এবং সরলরেখা দ্বারা যুক্ত করো সুতরাং লফট হওয়া পৃষ্ঠতলগুলো তোমাদের রুল করা পৃষ্ঠতলের একটা বিশেষ রূপ এই লফট করা পৃষ্ঠতল গুলোর দিকে দেখার আরেকটা উপায় হলো উদাহরণ স্বরূপ আমাদের একটা নির্দিষ্ট কার্ভ আছে এই কার্ভটা একদিকে বদ্ধ আমাদের আরেকটা প্রকারের বদ্ধ কার্ভও আছে এখন সেখানে একটা রেখা আছে একটা স্পাইন কার্ভ যেটাকে আমরা বলি সেটা হলো এটা এখন আমি যদি সত্যিই এই কার্ভটাকে স্পাইন কার্ভ বরাবর নিয়ে যাই যে পৃষ্ঠতলটাই এটা তৈরি করবে সেটাকেও আমরা লফট হওয়া পৃষ্ঠতল বলি সুতরাং এই কার্ভটা হলো একটা প্যারামেট্রিক কার্ভ যেহেতু এটা এই বিন্দু থেকে সেই বিন্দুতে যাচ্ছে সেই কার্ভটার আকৃতি পরিবর্তিত হতে পারে সেই কারণেই এটাকে আমরা প্যারামেট্রিক কার্ভ হিসাবে বলি হতে পারে প্রাথমিকভাবে A বিন্দুতে এটা বৃত্তাকার আকারে আছে B বিন্দুতে এটা উপবৃত্তাকার আকারে আছে C বিন্দুতে এটা হয়তো একটা তারকার মতন আকারে আছে এবং প্রভৃতি সুতরাং আমরা সেই প্রকারের প্যারামেট্রিক কার্ভকে একটা স্পাইন কার্ভ বরাবর নিয়ে যাচ্ছি তাহলেও আমরা একটা নির্দিষ্ট প্রকারের পৃষ্ঠতল পাওয়ার একটা অবস্থায় থাকবো সেই প্রকারের পৃষ্ঠতল গুলোকে আমরা লফট হওয়া পৃষ্ঠতল বলি উদাহরণ হিসেবে একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে যদি আমার একটা বৃত্ত থাকে যদি আমি নড়ি হয়তো আমি একটা চিউ পেতে পারি পৃষ্ঠতল গুলোর দিকে দেখার আরেকটা উপায় হলো রিভলভ হওয়া পৃষ্ঠতল গুলো উদাহরণ হিসেবে যদি আমার ইচ্ছা মত কোনো একটা কার্ভ থাকে এবং একটা অক্ষ সাপেক্ষে যদি আমি এটাকে 360 ডিগ্রী ঘোরাতে যাই সম্ভবত আমি একটা নির্দিষ্ট আকার পেতে চলবো সুতরাং একটা রিভলভ হওয়া পৃষ্ঠতল উৎপন্ন হয়েছে জায়গা যেটা একটা ঘুর্নাক্ষ সাপেক্ষে গেছে সুতরাং এটা হলো অক্ষ সেটা হলো কার্ভ যখন আমরা এই সফটওয়্যার প্যাকেজ সম্পর্কে শিখতে চাই কিছু জিনিস যেমন একটা অক্ষকে সংজ্ঞায়িত করা একটা কার্ভকে সংজ্ঞায়িত করা সেই প্রকারের রিভলভ হওয়া পৃষ্ঠতল গুলোর গঠনের জন্য জরুরী এবং বিশেষভাবে আমাদের কিছু প্যারামেট্রিক পরিবর্তন r অফ z u এর সাপেক্ষে cos অপেক্ষক গুলো sin অপেক্ষক গুলোর সাপেক্ষে আছে যদি আমি একটা নির্দিষ্ট z অভিমুখে একটা বৃত্ত হিসাবে ঘোরাতে যাই আমরা বস্তুটা পাবো যেটাকে আমরা রিভলভ হাওয়া পৃষ্ঠতল বলবো এটা সব সময় অ্যাক্সিসিমেট্রিক পৃষ্ঠতল এবং এটা উৎপন্ন করা যেতে পারে একটা সমতল ওয়ার ফর্ম কে ঘুরিয়ে সাধারণত আমরা ধনাত্মক ঘূর্ণন বলি আমরা বস্তুগুলোকে কিছুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের মতন ঘোরানোর চেষ্টা করবো অন্য পৃষ্ঠতল গুলোকে ট্যাবুলেটেড চোঙ আকৃতি পৃষ্ঠতল বলা হয় সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট কার্ভ থাকে যদি আমরা সেটাকে একটা নির্দিষ্ট অভিমুখে টানি এটা একটা পৃষ্ঠতল গঠন করে সেই প্রকারের বিষয়গুলোকে আমরা ট্যাবুলেটেড পৃষ্ঠতল বলে থাকি এবং বিশেষভাবে সলিড ওয়ার্কস এর মতন একটা সফটওয়্যার যেটা আমরা পরের ক্লাসে শিখব সেখানে এক্সট্রুড বা এক্সট্রুশন নামে একটা কমান্ড আছে সেই কমান্ড ব্যবহার করে যখনই তোমরা একটা কার্ভ আঁকবে তোমরা সত্যি সত্যিই বস্তুটা তৈরি করার জন্য পার্শ্ববর্তী অভিমুখে সরিয়ে দিতে পারবে এখন কোথায় আমরা সেই প্রকারের পৃষ্ঠতল গুলো ব্যবহার করবো এই পৃষ্ঠতল গুলো প্রকাশ করার জন্য সেখানে কি কোনো উত্তম উপায় আছে অনেক ব্যবহারিক প্রয়োগের যদি আমরা কম্পিউটার দৃষ্টিভঙ্গি গুলোর দিকে দেখি যেমন এই ত্রিমাত্রিক মডেল গুলো গঠন এবং প্রভৃতি অথবা মেডিক্যাল ইমেজিং সম্ভবত তোমাদের একটা মেডিক্যাল ইমেজিং বিষয় থাকতে পারে এবং তোমরা বিভিন্ন ভিউ গুলো থেকে ত্রিমাত্রিক ছবি গঠন করতে চাইছো 3D এর মতন কিছু একটা গঠন করার জন্য সেই জটিল মেডিক্যাল ছবিগুলো একজন মানুষের পক্ষে দৃষ্টিগোচর করা সম্ভব নয় সুতরাং আমাদের এটা কম্পিউটারকে শেখাতে হবে অথবা হয়তো অন্তত একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে যেটা এই আলাদা ভিউগুলো পড়তে পারে সেটাকে ম্যাপ করার চেষ্টা করে পৃষ্ঠতলটা গঠন করে এবং পেছনদিকে যেটা ঘটেছে সেটা হলো তোমরা কিছু গাণিতিক অপেক্ষক চাপানোর চেষ্টা করো যেগুলো এই ডাটা পয়েন্ট গুলো দিয়ে যাবে কারণ পিক্সেলগুলো যেমন লাল নীল সবুজ রং অথবা হয়তো সাদা এবং কালো ধূসর রং গ্রেস্কেল প্রকারের ছবিগুলো এবং প্রভৃতির নিরিখে আমাদের বিচ্ছিন্ন ডাটা পয়েন্ট গুলো আছে সুতরাংআমাদের বর্ণ বৈসাদৃশ্য আছে সেখান থেকে আমরা সেটা দিয়ে কার্ভ পৃষ্ঠতল গুলো বরাবর কিছু নির্দিষ্ট অপেক্ষক চাপানোর চেষ্টা করবো একটা বস্তুর মতন কিছু একটা তৈরি করার চেষ্টা করবো উদাহরণস্বরূপ যেমন MRI স্ক্যান এ কিভাবে সফটওয়্যার সেই 3D ছবিগুলো গঠন করে সুতরাং মেডিক্যাল ইমেজিং এর জন্য ছবি উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র একসারি ডাটা পয়েন্ট গুলোর আকারে পৃষ্ঠতলের তথ্যগুলো উপলব্ধ এবং সব সময় আমরা যে বিষয়ে আগ্রহী থাকবো সেটা হলো 3D ছবি গঠন করা এবং বিশেষ করে এই সফটওয়্যার গুলোর বেশির ভাগই কিছু মৌলিক নীতির উপর কাজ করে যেমন হয়তো হারমাইট বাইকিউবিক সারফেস কনস্ট্রাকশন প্রসেসর গুলোর সঙ্গে যাচ্ছে অথবা বেজিয়ার পৃষ্ঠতল গুলো অথবা B স্প্লাইন পৃষ্ঠতল গুলো কুন পৃষ্ঠতল গুলোর মত কিছু যেগুলো জনপ্রিয় অথবা গর্ডন পৃষ্ঠতল গুলো পৃষ্ঠতল গুলোর সঙ্গে হঠাৎ কিছু তীক্ষ্ণ পরিবর্তন সম্পর্কযুক্ত যেমন পৃষ্ঠতল গুলোর রাউন্ড অফ করা যেমন ফিলেট পৃষ্ঠতল গুলো যেমন খানিকটা এই উপাদানগুলো কেটে ফেলা যেগুলোর নাম অফসেট পৃষ্ঠতল সুতরাং এখন আমরা শিখব আমরা ধাপে ধাপে এই পৃষ্ঠতল গঠনের পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা নেব সবার প্রথমে আমাদের কার্ভ নামে কিছু একটা সংজ্ঞায়িত করতে হবে সব সময় কার্ভ গুলো হলো একক প্যারামিটার প্রকাশভঙ্গি তোমাদের x x অফ u অপেক্ষক হিসেবে থাকতে পারে y একটা প্যারামেট্রিকপরিবর্তন হতে পারে y একটা u এর অপেক্ষক হতে পারে z একটা u এর অপেক্ষক হতে পারে যদি এটা একটা স্পাইরাল এর মত হয় তোমাদের r থিটা ফাই প্রকারের স্থানাঙ্ক গুলো থাকবে যেগুলো একটা একক প্যারামিটার দ্বারা সংযুক্ত থাকতে পারে একই রকম ভাবে তোমাদের যেকোনো x y z বিন্দু থাকে যেখানে তোমাদের তথ্য থাকে হয়তো কেউ সেগুলো দিয়ে একটা কার্ভ পাঠাতে পারে এবং সেটাই হলো প্যারামেট্রিক পরিবর্তন যেটাকে আমি u বলেছি উল্লেখ করেছি উদাহরণ হিসেবে যদি এটা একটা বৃত্ত হয় cos u sin u তোমাদের বৃত্তকে সংজ্ঞায়িত করবে এই u একটা নির্দিষ্ট ক্ষেত্রে কৌণিক স্থানাঙ্ক থিটা হতে পারে এবং যেহেতু এটা একটা বৃত্ত এটা দ্বিমাত্রিক বিষয় সুতরাং সেখানে কোনো z এর পরিবর্তন থাকবে না এবং এখন আমি কার্ভের মতন কিছু একটা গঠন করতে চাই আমাকে এই ডাটা পয়েন্ট গুলো যুক্ত করতে হবে এর অর্থ আমার কিছু একটা প্রয়োজন যেমন যদি আমি এক বিন্দু থেকে আরেক বিন্দু গুলোতে সরাই সেই ট্যানজেন্ট টাকে কেমন দেখাবে সবার আগে এটা হলো প্রথম ডাটা পয়েন্ট যতক্ষণ আমি ট্যানজেন্টের তথ্য জানবো না আমি জানবো না ঠিক কোথায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বিন্দুগুলো আছে সুতরাং সব সময় আমার ট্যানজেন্টের তথ্য প্রয়োজন হবে বিন্দু গুলোর তথ্য ট্যানজেন্টের তথ্য যাতে আমি পরবর্তী অভিমুখে সরিয়ে দিতে পারি কার্ভের মতন কিছু একটা প্রকাশ করতে যেটা মসৃণ উপায় একটা বৃত্ত হিসাবে ফিট হতে পারে সুতরাং আমাদের সেই P এর তথ্য প্রয়োজন এবং আরো আমাদের ট্যানজেন্টের তথ্য প্রয়োজন যদি একটা মসৃণ কার্ভ গঠনের একটা অবস্থায় আমাদের থাকতে হয় এটা আরও বেশি মানানসই যে ড্রয়িং শীট এ আগে আমাদের খালি হাতে মসৃণ কার্ভ গুলো আঁকার চেষ্টা করা উচিত সেটা হলো কারণ আমাদের অন্তর্দৃষ্টি বলছে যে এই বিন্দু থেকে তোমরা ঐ অভিমুখে যাবে কিন্তু কম্পিউটারকে তোমাদের একটা ট্যানজেন্ট গঠন করা শেখাতে হবে পরের বিন্দুতে ইন্টিগ্রেশন এর মাধ্যমে যেতে হবে হতে পারে এটা হয়তো একটা অয়লার ইন্টিগ্রেশন গিয়ে ঐ বিষয়গুলো যুক্ত করবে এবং একটা কার্ভ গঠন করবে যদি এটা একটা পৃষ্ঠতল হয় আমরা দুটো প্যারামিটার u এবং v পাবো হয়তো দুটো অভিমুখে আমরা এই প্যারামেট্রিক পরিবর্তন u v পাবো এবং সেই পৃষ্ঠতলে যেকোনো ডাটা পয়েন্ট দুটো প্যারামিটার u v দ্বারা প্রকাশিত হয়েছে y ও u v এর অপেক্ষক z ও u v এর অপেক্ষক এবং আমাদের আংশিক অবকলন গুলোর প্রয়োজন ঐ বিন্দু গুলোতে ট্যানজেন্টের বর্ণনা দেবার জন্য যেমন কিভাবে আমরা একটা কার্ভ বিন্দু এবং একটা ট্যানজেন্ট সম্পর্কে কথা বলেছি যাতে আমি একটা বৃত্ত গঠন করতে পারি যদি আমি একটা পৃষ্ঠতল গঠন করতে চাই আমাদের প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু হয়তো তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দু এই বিন্দুগুলো আছে একটা উপায় হলো তোমরা সবসময় রেখাগুলো দ্বারা যুক্ত করতে পারো কিন্তু তোমরা আরো ভালো ব্যাখ্যা চাইলে সাধারণত তোমাদের কার্ভের উপর অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে নিচের দিকে সেই অভিমুখে যেতে হবে এই কার্ভটাকে উপরের দিকে যেতে হবে এই কার্ভটাকে উপরের দিকে এবং নিচের দিকে যেতে হবে তাহলে সেই উপায়ে সেগুলোকে যুক্ত করার একটা অবস্থায় তোমরা থাকবে সুতরাং এই প্রকারের নীতিগুলো তোমাদেরকে কম্পিউটারকে শেখাতে হবে যার অর্থ হল তোমাদের সেই পৃষ্ঠতলের আংশিক অবকলনের প্রয়োজন যেটাকে আমরা P অফ u কমা v হিসাবে বর্ণনা করব তোমরা এই u v কে একটা নতুন নির্দেশ তন্ত্র হিসাবে মনে করতে পারো যার ওপরে তোমরা একটা পৃষ্ঠতল P আঁকতে চলেছো যেখানে ডেল P বাই ডেল u এবং ডেল P বাই ডেল v তোমাদের জানতে হবে অথবা তোমাদের সেই বিন্দুগুলোতে মূল্যায়ন করতে হবে সুতরাং তোমাদের 4 টে ডাটা পয়েন্ট থাকতে পারে কিন্তু এই ট্যানজেন্ট গুলো তোমরা ম্যাপ করতে চলেছো অথবা অতিরিক্ত ইন্টারপোলেট গঠন করতে চলেছো এই 4 টে বিন্দুর মধ্যে অতিরিক্ত আরো 30 টা বিন্দু সেটা প্রকাশ করার সবথেকে ভালো উপায় কি এই পৃষ্ঠতল গঠনের সেটাই হলো সম্পূর্ণ উদ্দেশ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা কারোর জানা উচিত তা হলো ট্যানজেন্ট এবং নর্মাল সম্পর্কে এবং এই u এবং v এর তথ্যের কি বিস্তৃতি কারোর থাকবে উদাহরণ হিসেবে তোমার অঞ্চল 1 মিটার থেকে কিছু একটা যেমন 500 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু যখন তোমরা এটা কম্পিউটারকে শেখাবে মডিউলগুলো যখন তোমরা তৈরি করতে যাবে অথবা হয়তো পটভূমিকার প্রোগ্রাম টায় তোমরা সব সময় এই 500 কে 0 1 প্রকারের কিছু একটা নির্দেশ তন্ত্রে নর্মালাইজ করবে তোমরা যে কোন ডাটা পয়েন্ট গঠন করো এটা যেন আরো বেশি 1 থেকে 500 হতে 0 থেকে 1 প্রকারের সংস্থায় এক প্রকারের ম্যাপিং যখন তোমরা এটা করো তোমরা কি সাবমডিউল বা অপেক্ষককে সংকুচিত করো তোমরা সব সময় বলছ এগুলো হলো আমাদের x এর সীমা y এর সীমা সুতরাং সেগুলোর মধ্যে একটা কার্ভ ফিট করো অথবা 0 1 এর মধ্যে একটা কার্ভ ফিট করো এবং এটাকে আবার 1 থেকে 500 পর্যন্ত রিস্কেল করো সেই ভাবেই এটা কাজ করবে যদি এটা হয় একটা কার্ভ ফিটিং হয় আমরা রৈখিক সম্পর্কের নিরিখে বীজগাণিতিক সম্পর্ক ব্যবহার করবো অথবা হয়তো আমরা পলিনোমিয়াল অপেক্ষক গুলো ব্যবহার করবো উদাহরণ হিসেবে একটা কার্ভ x অফ u y অফ u z অফ u বিন্দুতে আমাদের প্যারামেট্রিক পরিবর্তন আছে যদি আমি u এতে একটা পলিনোমিয়াল স্থির করতে যাই তবে কার্ভ P হবে প্যারামেট্রিক আকারে কার্ভ যেটাকে u k এর দ্বারা c k এর গুণের মাধ্যমে লেখা যেতে পারে এটা আরো সামেশন এর মত k হলো 0 থেকে 1 পর্যন্ত অর্থাৎ c 1 u 1 যোগ c 2 u 2যোগ c 3 u 3 যোগ এবং এইভাবে যতগুলো ডাটা পয়েন্ট তোমাদের আছে তত পর্যন্ত তোমাদের ট্যানজেন্ট গুলোর উপর ভিত্তি করে একটা সম্পর্ক প্রতিপাদনের চেষ্টা করো c 1 c 2 c 3 এবং প্রভৃতির জন্য কি গুরুত্ব হতে পারে যা কাউকে ব্যবহার করতে হবে হয় এটা u 1 এর 05 গুণ হওয়া উচিত নাকি সেটার 01 গুণ হওয়া উচিত বা অন্য বিষয়গুলো সবথেকে ভালো উদাহরণ হলো যখন আমরা একটা অপেক্ষককে সাইনুসইডাল কোসাইন প্রকারের বিষয়ে এই ফুরিয়ার সিরিজ ব্যবহার করে ভাঙ্গি আমরা সব সময় একটা a 0 a 1 a 2 a 3 এবং এই রকম b 0 b 1 b 2 b 3 এবং এই রকম প্রকারের বিষয় গুলো লিখি এবং আমরা নির্দিষ্ট প্রকারের কিছু শর্ত আরোপের চেষ্টা করি সেই a 0 a 1 a 2 এবং একইভাবে b 0 b 1 b 2 ফ্যাক্টর গুলো কি হওয়া উচিত বিচ্ছিন্ন বিন্দু গুলোর উপর নির্ভর করে আমাদের যে তথ্য আছে সাধারণত এই ফুরিয়ার সিরিজ যেমন সাইন কোসাইন আমরা এগুলোকে পর্যাবৃত্ত প্রকারের অপেক্ষক গুলোর জন্য ব্যবহার করি কিন্তু এই ডাটা পয়েন্টগুলো পর্যাবৃত্ত অপেক্ষক গুলোকে অনুসরণ নাও করতে পারে সেক্ষেত্রে এই কার্ভকে আনুমানিকভাবে করার সবথেকে ভালো উপায় হলো পলিনোমিয়াল গুলোর সম্প্রসারণের মাধ্যমে এবং আমরা নির্দিষ্ট প্রকারের কিছু প্রতিমান মিনিমাইজ ম্যাক্সিমাইজ করি যাতে কম্পিউটার প্রোগ্রাম গুলোর দ্বারা আমরা যত্ন সহকারে সেই সবকিছু ঠিকঠাক করতে পারি এবং সবশেষে এই ডাটা পয়েন্ট গুলো দিয়ে এটা একটা মসৃণ কার্ভ গঠন করে একইভাবে আমরা পৃষ্ঠতল গুলো গঠন করতে যাই এই পলিনোমিয়াল এক্সপানশন আমরা কেবল মাত্র একমাত্রিক তল যেমন x এ করবো না কিন্তু হয়তো আমরা আমাদের u v প্যারামেট্রিক পরিবর্তনগুলোকে x y অভিমুখে করতে যাবো সুতরাং যদি আমরা সেটার দিকে যত্ন সহকারে তাকাই u v এর অপেক্ষক হিসাবে পলিনোমিয়াল পৃষ্ঠতল P এই সমগ্র অঞ্চলে x y z বিন্দুগুলো দ্বারা প্রকাশিত হয়েছে আমাদের সেই বিচ্ছিন্ন বিন্দুগুলো যাইহোক এগুলোকে যুগ্ম সামেশনের দ্বারা ভাঙ্গা যেতে পারে i এর উপর সামেশন k এর উপর সামেশন এটা আরও বেশি মানানসই যদি তোমরা একটা প্রোগ্রাম লেখ এই i সমান 1 থেকে m এর জন্য অথবা i সমান 0 থেকে m বিয়োগ 1 এর জন্য ডাটা পয়েন্টগুলো j সমান 0 থেকে n বিয়োগ 1 এর জন্য ডাটা পয়েন্ট গুলো কোনো একটা অপেক্ষক c অফ i কমা k গুণ তোমাদের প্যারামেট্রিক u অফ i গুণ v অফ k নির্ণয় করো এই উপায়ে আমরা সেটাকে ভাঙ্গি এবং c i তথ্যগুলো স্থির করার চেষ্টা করি এবং i k প্রকারের তথ্য গুলোর উপর নির্ভর করে আমি কতগুলো ডাটা পয়েন্ট পেতে চাই আমি একটা পৃষ্ঠতল গঠনের অবস্থায় থাকবো সুতরাং এই পৃষ্ঠতল গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ধারণা হলো সেগমেন্ট এবং প্যাচ গুলোর জন্য সংযুক্ত বিন্দুগুলো হয় তোমরা এক বিন্দুর সঙ্গে আর একটা যুক্ত করবে অথবা প্যাচগুলোর দ্বারা আমরা করবো ন্যূনতম ডাটা পয়েন্ট গুলো যা আমাদের আছে আমরা সেগুলোকে কন্ট্রোল প্যারামিটার গুলো হিসেবে ব্যবহার করবো এটাতে উঁচু এবং নিচু বিষয়গুলো তৈরি করার জন্য এবং আমাদের ট্যানজেন্ট গুলো সম্পর্কে এবং তাদের মসৃণতা সম্পর্কেও কিছু প্রয়োজন সেই তথ্যের ওপর ভিত্তি করে আমরা অপেক্ষক গুলোকে ব্লেন্ড করব ইন্টারপোলেশন গুলোকে ব্যাখ্যা করার জন্য এবং প্রথমে আমরা সব সময় কার্ভগুলো গঠন করবো এবং তারপর আমরা পৃষ্ঠতল গুলোতে যাবো সুতরাং যে কোনো সফটওয়্যার যা আমরা ব্যবহার করব এটা সব সময় সেই প্রকারের ধাপে ধাপে ইন্টারপোলেশন গুলো অন্তর্ভুক্ত করবে সুতরাং পরের ক্লাসে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন প্রকার পৃষ্ঠতল গুলো যেমন হার্মাইট বেজিয়ার এবং অন্যান্য পৃষ্ঠতল গুলো সম্পর্কে শিখব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ